হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর কোর্সে এই প্রদর্শনীতে স্বাগতম এই বিশেষ প্রদর্শনীতে আমরা গোপন চ্যানেলগুলি দেখব আমরা ইতিমধ্যে গোপন চ্যানেলগুলি সম্পর্কে তত্ত্ব দেখেছি এবং কীভাবে সেগুলি ক্যাশের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে এবং এই প্রদর্শনীতে আমরা আসলে এমন একটি গোপন চ্যানেল তৈরি করতে এবং কীভাবে আমরা আসলে এক প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় তথ্য স্থানান্তর করতে পারি তা দেখব সুতরাং এই নির্দিষ্ট সেটআপটি ভার্চুয়াল মেশিন থেকে চালানোর যোগ্য নাও হতে পারে যদিও আমরা প্রকৃতপক্ষে সোর্স কোড প্রদান করব যা আপনার নিজের মেশিনে ডাউনলোড এবং চেষ্টা করা যেতে পারে সুতরাং ক্যাশে মেমরি ব্যবহার করে একটি গোপন চ্যানেল স্থাপন করার সময় প্রথম জিনিসটি সনাক্ত করা যে আমরা কখন একটি ক্যাশে ভিত্তিক গোপন চ্যানেল ডিজাইন করতে শুরু করছি বা প্রসেসর এবং সেই প্রসেসরে উপস্থিত ক্যাশে মেমরি সম্পর্কে তথ্য সনাক্ত করা সুতরাং আমরা এখানে যে মেশিনটি ব্যবহার করছি তা ইন্টেলের একটি নিয়মিত i7 মেশিন এবং এটি একটি উবুন্টু অপারেটিং সিস্টেম চালাচ্ছে উল্লেখ্য 1ম জিনিস এই প্রসেসর সম্পর্কে বিশদ বিবরণ তাই এই প্রসেসর হল 4 কোর প্রসেসর এবং এই 4 কোরে 8টি হাইপার থ্রেট রয়েছে মূলত প্রতি কোরে 2টি হাইপার থ্রেড আপনি যদি আপনার নিজের সিস্টেমে এটি চেষ্টা করতে চান যা উবুন্টু চালাচ্ছে আপনি cat proccpuinfo চালাতে পারেন এবং এটি আপনার সিস্টেমে উপস্থিত সমস্ত প্রসেসরের বিবরণ তালিকাভুক্ত করবে উদাহরণস্বরূপ এখানে যেহেতু আমরা উল্লেখ করেছি যে এটি 4 কোর মেশিন তাই প্রতিটি কোরকে 0 1 2 এবং 3 থেকে শুরু করে একটি নির্দিষ্ট কোর আইডি দেওয়া হয় তাই এখানে কোর আইডি 3 এবং আমরা উপরের দিকে স্ক্রোল করার সাথে সাথে আমরা 1 এবং 0 এর অন্যান্য মূল আইডি দেখুন পরবর্তী জিনিসটি আমরা আরও উল্লেখ করেছি যে এই প্রসেসরে আমাদের কাছে একই CPU কোর ভাগ করে নেওয়া 2টি হাইপার থ্রেড ছিল বিশেষ করে আমরা যদি স্ক্রোল করলে দেখি যে প্রসেসর নম্বর 0 এবং প্রসেসর নম্বর 4 একই CPU কোর ভাগ করে তাই আমরা এটি যাচাই করতে পারি সুতরাং এটি হল প্রসেসর 0 এবং এটি 0 এর একটি আইডি সহ কোরে এটি উপস্থিত রয়েছে এখন আপনি যদি প্রসেসর 4 দেখেন তাই প্রসেসর 4ও একই কোর আইডি সহ কোরের জন্য একই হবে একইভাবে আপনি যদি অন্যান্য জিনিসগুলি এবং এই বিশেষ মেশিনের মধ্য দিয়ে যান তবে আপনি দেখতে পাবেন যে প্রসেসর 1 এবং প্রসেসর 5 একই কোর ভাগ করছে মূলত কোর আইডি 1 এবং আরও অনেক কিছু 2টি প্রসেসরের মধ্যে একটি গোপন চ্যানেল তৈরি করার জন্য আমাদের যা প্রয়োজন তা হল 2টি হাইপার থ্রেড সনাক্ত করা যা একই কোরে চলছে তাই আসুন কোর প্রসেসর 0 এবং প্রসেসর 4 বেছে নেওয়া যাক পরবর্তী জিনিসটি আমাদের জানতে হবে ক্যাশে এই বিশেষ প্রসেসরের জন্য গঠন সুতরাং এই তথ্য sysdevicessystemcpucpu0cache ডিরেক্টরি থেকে প্রাপ্ত করা যেতে পারে তাই এই নির্দিষ্ট ডিরেক্টরিটি CPU 0 থেকে অ্যাক্সেসযোগ্য সমস্ত ক্যাশে স্মৃতি তালিকাভুক্ত করে সুতরাং ইনডেক্স 0 এ যাবে এবং আমরা এখানে উপস্থিত ক্যাশের ধরনটি দেখব এবং টাইপটি হল D ডেটা যা নির্দেশ করে যে এই নির্দিষ্ট ক্যাশেটি CPU 0 তে উপস্থাপন করা হয়েছে সূচক 0 হল একটি ডেটা ক্যাশে এটির আকার রয়েছে 32 কিলোবাইট যা এখানে দেখা গেছে এবং আমরা অন্যান্য প্রসেস সম্পর্কেও তথ্য পেতে পারি যা এই বিশেষ ক্যাশে মেমরি ভাগ করছে তাই এটি shared cpu list ফাইল থেকে পাওয়া যেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে 2টি প্রসেসর রয়েছে প্রসেসর 0 এবং প্রসেসর 4 যা আসলে এই নির্দিষ্ট ক্যাশে ভাগ করে নিচ্ছে তাই এখন যদি আমরা একটি ক্যাশে গোপন চ্যানেল তৈরি করতে চাই আমাদের থাকতে পারে এবং আমরা এই 2টি প্রক্রিয়ার মধ্যে 2টি প্রক্রিয়া এবং শেয়ার করা তথ্যের মধ্যে এই ক্যাশে গোপন চ্যানেল তৈরি করতে চাই আমরা যা করতে সক্ষম হব তা হল আমরা CPU 0 এ একটি প্রক্রিয়া এবং CPU 4 এ একটি প্রক্রিয়া চালাতে পারি এবং তথ্য বিনিময়ের জন্য ভাগ করা ক্যাশে ব্যবহার করতে পারি আমরা এই বিশেষ ক্যাশে মেমরি সম্পর্কে অন্যান্য বিশদও পেতে পারি উদাহরণস্বরূপ উপায় বা সহযোগীতা অনুসরণ করা হয় তাই এটি 8 ওয়ে অ্যাসোসিয়েটিভ ক্যাশে এবং উপস্থিত সেটের সংখ্যা 64 এবং উপস্থিত প্রতিটি ক্যাশে লাইনের আকার নিম্নরূপ এছাড়াও 64 হয় এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে এই জাতীয় ক্যাশের একটি সাধারণ ঠিকানা তৈরি করতে পারি তাই আমরা যা উল্লেখ করেছি তা হল এই বিশেষ ক্যাশে মেমরির একটি ক্যাশে লাইনের আকার ছিল 64 বিট যা নির্দেশ করে যে ঠিকানার সর্বনিম্ন বিট ঠিকানার সর্বনিম্ন 6 বিট ক্যাশে লাইনের আকারের মধ্যে অ্যাড্রেসিং গঠিত যা 6 বিটের এটিতে 64টি ক্যাশে সেটও ছিল এবং তাই 64টি ক্যাশে সেটের ঠিকানা দেওয়ার জন্য আমাদের আরও 6 বিট প্রয়োজন হবে এবং তাই আমরা অ্যাড্রেসিং সেট করেছি যাতে আরও 6 বিট রয়েছে এই 2টি আসলে একটি লাইনে অফসেট দেয় এবং এই 6টি বিট ঠিকানা সরবরাহ করে একটি নির্দিষ্ট সেটের জন্য সুতরাং পরবর্তীতে যেমন আমরা প্রোগ্রামগুলিতে দেখব আমাদের ক্যাশে বেস কভারট চ্যানেল তৈরি করার জন্য আমাদের এই জাতীয় কোনও তথ্যের প্রয়োজন হবে না তাই এখন যেহেতু আমরা এই নির্দিষ্ট মেশিনের মধ্যে ক্যাশ গঠন এবং প্রসেসর সম্পর্কে জানি আসুন আমরা পরবর্তীতে কীভাবে আমরা আসলে একটি ক্যাশ বেস কভারট চ্যানেল তৈরি করতে পারি তা খুঁজে বের করার চেষ্টা করি তাই আমরা যা অর্জন করতে চাই তা হল আমাদের সিস্টেমে 2টি প্রক্রিয়া চলছে এই প্রসেসরগুলিকে প্রেরক এবং গ্রহণকারী বলা হয় এবং আমরা ধরে নিই যে এই 2টি প্রসেসর একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আপনি একজন প্রেরককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রক্রিয়া হিসাবে ভাবতে পারেন যা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা চালিত হয় এবং রিসিভার প্রক্রিয়া এমন কিছু হতে পারে যা একটি বিশেষাধিকার প্রক্রিয়া তাই আপনি অনুমান করতে পারেন যে এই 2টি প্রেরক এবং রিসিভার প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন ব্যবহারকারীদের দ্বারা চালিত হয় তাই অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার সম্পর্কে আমরা যা জানি তা হল হার্ডওয়্যার এবং সিস্টেম সফ্টওয়্যার উভয়ের মধ্যেই বিভিন্ন প্রক্রিয়া রয়েছে যা নিশ্চিত করবে যে এই রিসিভার সরাসরি প্রেরকের কাছ থেকে ডেটা পড়তে বা লিখতে সক্ষম হবে না বিপরীত তবে আমরা এখন যা দেখিয়েছি তা হল প্রেরক এবং প্রাপক প্রকৃতপক্ষে একটি শেয়ার্ড ক্যাশে মেমরি ব্যবহার করে তথ্য এক প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় স্থানান্তর করতে পারে তাই মনে রাখবেন যে যখন ক্যাশে মেমরি ব্যবহার করা হয় তখন একটি প্রক্রিয়া থেকে পড়ার জন্য প্রকৃতপক্ষে ক্যাশে মেমরির কোন অন্তর্নিহিত উপায় নেই কিন্তু আমরা যা দেখব তা আমরা আগে তত্ত্বের ভিডিওগুলিতে দেখেছি আমরা একটি মেমরি অ্যাক্সেসের জন্য একটি প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় তথ্য প্রেরণের জন্য কার্যকর করার সময় ব্যবহার করতে পারি সুতরাং আসুন আমরা বলি যে আমাদের কাছে একটি বার্তা রয়েছে এবং অনুমান করা যাক 1101101 এর একটি বাইনারি বার্তা প্রেরক থেকে প্রাপকের কাছে পাঠানো হবে আমরা আরও যা অনুমান করি তা হল প্রেরক এবং প্রাপক এই উভয় প্রসেসর একটি সাধারণ ক্যাশে মেমরি ভাগ করছে এবং একই প্রসেসরে চলছে যেমন প্রসেসর 0 এবং প্রসেসর 4 তাই ক্যাশে গোপন চ্যানেল তৈরি করার জন্য কী করা হয় প্রেরক এবং প্রাপক 1ম পোর্টের নির্দিষ্ট সেটে একমত সুতরাং আসুন আমরা এই পোর্টগুলিকে 10 20 30 এবং 40 হিসাবে কল করি তাই আমরা এই পোর্টগুলির মধ্যে 2টিকে ডেটা পোর্ট হিসাবে কল করি তাই এটিকে ডেটা পোর্ট এবং 30 এবং 40 কে কন্ট্রোল পোর্ট বলা হয় সুতরাং এই পোর্টগুলি আসলে গোপন চ্যানেল শুরু করার আগে প্রেরক এবং প্রাপক এই পোর্টগুলির উপর সম্মত হন এবং মূলত আমাদের প্রোগ্রামে প্রদর্শন যা আমরা দেখতে পাব যে আমরা বিজোড় বিটগুলি পাঠানোর জন্য 1টি পোর্ট বলে পোর্ট 30 ব্যবহার করব এবং পোর্ট 40 পাঠাব। এমনকি বিট তাই উদাহরণস্বরূপ এই বিশেষ ক্ষেত্রে আমরা এই পোর্টগুলি পোর্ট নম্বর 10 পাঠাতে চাই সুতরাং যেহেতু আমরা 0 তম বিট দিয়ে শুরু করি এই বিশেষ বিটটি আসলে এই 1 এ পাঠানো হবে এবং পরবর্তী বিটটি যা 1 আবার এই পোর্ট 10 এ পাঠানো হবে 3য় বিট যা 0 এখানে কন্ট্রোল লাইনের সাথে পাঠানো হবে জোড় এবং 4র্থ বিট যা এখানে আছে 30 এর নিয়ন্ত্রণ থাকবে এবং এই পোর্টে পাঠানো হবে সুতরাং এইভাবে যা ঘটবে তা হল আমরা প্রেরক থেকে রিসিভারের কাছে বিট করে পাঠাচ্ছি তাই আসুন দেখি এই প্রোগ্রামটি আসলে কীভাবে কাজ করে তাই এখানে আমাদের কাছে 2টি সম্পূর্ণ ভিন্ন প্রোগ্রাম রয়েছে একটি রিসিভার প্রেরক হিসাবে পরিচিত সুতরাং আপনি আসলে আপনার মেশিনে এটি চেষ্টা করে দেখতে পারেন সুতরাং আমরা প্রথম জিনিসটি করি একটি মেক ক্লিন এবং মেক এবং আমরা 2টি এক্সিকিউটেবল পাই একটি প্রেরক এবং 2য়টি রিসিভার সুতরাং আমরা যা দেখাব তা হল শেয়ার্ড ক্যাশের মাধ্যমে রিসিভারের মাধ্যমে প্রেরকের কাছ থেকে তথ্য আসলে যোগাযোগ করা সম্ভব তাই এই প্রোগ্রামটি আসলে কীভাবে কাজ করছে সে সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা প্রথমে প্রদর্শনটি দেখব প্রথম জিনিসটি হল রিসিভার শুরু করা এবং আমাদের নিশ্চিত করতে হবে যে ক্যাশে শেয়ার করা হয়েছে এবং আমরা এই ভিডিওতে যেমন দেখেছি প্রসেসর 0 এবং প্রসেসর 4 মূলত একই CPU কোর ভাগ করছে তাই আমাদের নিশ্চিত করতে হবে যে উভয়ই এই প্রসেসরগুলি রিসিভার এবং সার্ভার ঠিক এই কোরটিতে কার্যকর করছে তাই আমরা টাস্কসেট টাস্কসেট c 0 receiver দ্বারা এটি করতে পারি এবং আমরা এখানে সম্মতিকৃত পোর্টগুলি সরবরাহ করেছি তাই 10 20 30 40 তাই মনে রাখবেন যে আমরা ক্যাশে গোপন চ্যানেলের পোর্টগুলিকে মূলত বিভিন্ন ক্যাশে সেট হিসাবে সংজ্ঞায়িত করি সুতরাং আমাদের L1 ডেটা ক্যাশে 64টি ক্যাশে সেট ছিল এবং আমরা আমাদের যোগাযোগের জন্য এই 4টি ক্যাশে সেট ক্যাশে সেট 10 20 30 এবং 44 বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই ক্যাশে সেটগুলির মধ্যে 2টি 10 এবং 20 ডেটা স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয় যখন ক্যাশে সেট 30 এবং 40 নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় সুতরাং আসুন আমরা রিসিভার শুরু করি এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশে সার্ভারটি নিম্নরূপ শুরু করি তাই আমাদের নিশ্চিত করতে হবে যে সার্ভারটি CPU 4 এ চলছে তাই আমরা টাস্ক সেট চালাই যে সিপিইউকে আমরা চালাতে চাই এই ক্ষেত্রে এটি 4 হয় ঠিক একই পোর্ট 10 20 30 এবং 40 এর সাথে তাই এখন যা ঘটছে তা হল প্রেরক একটি 0ম পাঠাতে শুরু করেছে বিট এটি একটি সময়ে এমনকি অবস্থানে এবং আমরা দেখতে পাই যে এই প্রেরকটি মূলত ক্যাশের মাধ্যমে রিসিভারের সাথে যোগাযোগ করতে সক্ষম তাই দৃশ্যত এই বিশেষ 0 বিটটি রিসিভার দ্বারা এখানে গৃহীত হয়েছে প্রেরকের দ্বারা পাঠানো পরবর্তী বিটটি হল 1 তাই এটি হল বিজোড় বিট এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাপক এই বিশেষ বিটটি পেয়েছে তাই আসুন আরও কিছু বিট ট্রান্সমিট করা দেখার জন্য আরও কিছু সময় খোঁজা যাক 3য় বিট পাঠানো হচ্ছে আবার 1 তাই এটি একটি জোড় বিট এবং আমরা দেখতে পাব যে কিছু পরে রিসিভারও এই বিটটি পেয়েছে তাই বিট নম্বর 2 হল জোড় বিটটি 1 এর মান পেয়েছে তাই আমরা ঠিক করতে পারি আরও বিট প্রেরণ করা দেখতে এক মিনিট বা তার বেশি সময় অপেক্ষা করুন তাই এটি একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া কিন্তু এটি যা বোঝায় তা হল এই 2টি প্রক্রিয়া প্রেরক এবং গ্রহণকারী অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার দ্বারা প্রদত্ত ভারী সুরক্ষা সত্ত্বেও সক্ষম হয়েছে আসলে একে অপরের সাথে যোগাযোগ করতে সুতরাং এটি 2টি নিয়মিত প্রক্রিয়ার উপর ছিল কিন্তু আমরা এটি এবং অন্যান্য বিভিন্ন অবকাঠামোও প্রদর্শন করতে পারি উদাহরণস্বরূপ এমনকি বিশ্বস্ত কার্যকরী পরিবেশ যেমন SGX এবং Trustzone যা আমরা এই বক্তৃতায় আগে অধ্যয়ন করেছি এই ধরনের গোপন চ্যানেলগুলি বিশ্বস্ত পরিবেশ থেকে অবিশ্বস্ত অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত করা যেতে পারে সুতরাং একটি জিনিস যা একটি নির্দিষ্ট গোপন চ্যানেলকে ডি মার্কেট করে তা হল প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা স্থানান্তরিত করার হার সুতরাং এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এটি একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া তাই সাধারণত ইউনিটগুলি প্রতি সেকেন্ডে বিটের মতো কিছু হবে এবং আমরা এখানে যেমনটি দেখছি কোডটি খুব বেশি অপ্টিমাইজ করা হয়নি এটি প্রতি সেকেন্ডে 1 বিটের চেয়ে অনেক কম বলে মনে হয় কিন্তু তবুও আমরা দেখতে পাই যে আক্রমণকারীরা বেশ অনুপ্রাণিত এবং সংক্রমণের হার আক্রমণকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় যতক্ষণ না অন্য দিকে তথ্য পাওয়া যায় এখন আমরা এই প্রোগ্রাম কাজ দেখেছি সুতরাং আমাদের এই প্রোগ্রামের ভিতরে কি ঘটছে সে সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখুন সুতরাং আসুন আমরা রিসিভার এবং সার্ভার বন্ধ করি এখন আপনার জন্য একটি জিনিস সম্পর্কে চিন্তা করা হল যেটি মনে করুন বা আপনি যদি ভিডিওটিতে ফিরে যান তবে আপনি দেখতে পাবেন যে কিছু বিট রয়েছে যা প্রেরক এখনও শুরু করেনি যদিও প্রাপ্ত হয় তাই আপনার জন্য একটি জিনিস ভাবতে হবে কেন এই ধরনের একটি জিনিস আসলে ঘটেছে ঠিক আছে তাই আসুন কোডটিতে যাই আমরা আমাদের সম্পাদক খুলব এবং প্রথমে প্রেরকের কোডটি দেখব এই কোডটি লিখেছেন জ্ঞানম্বিকাই যিনি একজন পিএইচডি IIT মাদ্রাজের ছাত্র সুতরাং এখানে দেখানো গুরুত্বপূর্ণ বিষয় হল এই নির্দিষ্ট সময়কাল এবং আমরা পরবর্তীতে এই নির্দিষ্ট কোডে এটিকে পছন্দ করব এবং আমরা যা দেখতে পাচ্ছি তা হল সিস্টেমে উপস্থিত ক্যাশে মেমরি সম্পর্কে বিভিন্ন গুণাবলী অন্তত ক্যাশে মেমরি যা এর জন্য লক্ষ্য করা হয়েছে গোপন চ্যানেল এখানে সংজ্ঞায়িত করা হয়েছে উদাহরণস্বরূপ 32 কিলোবাইটের ডি ক্যাশ আকার সেট বিটের সংখ্যা যা এখানে 6 কারণ আমাদের 64টি আলাদা সেট রয়েছে একটি ক্যাশে লাইনের মধ্যে অফসেট বিট আবার 6 বিট কারণ প্রতিটি ক্যাশে লাইন 64 বিট এবং মোট বিট নামে পরিচিত যা সংশ্লিষ্ট বিট সেট বিট এবং ব্লক অ্যাড্রেস বিটগুলিকে প্রতিনিধিত্ব করে এখানে একটি জিনিস যা গুরুত্বপূর্ণ ছিল তা হল ক্যাশে মেমরির সহযোগীতা তাই মনে রাখবেন যে এই বিশেষ মেমরিটি একটি 8 ওয়ে অ্যাসোসিয়েটিভ ক্যাশে এবং তাই একটি নির্দিষ্ট সেটের সাথে দ্বন্দ্ব তৈরি করতে একই ক্যাশে সেটে অনুসরণ করা 8টি ঠিকানা থাকা উচিত 8টি ঠিকানা এমনভাবে ডিজাইন করা উচিত বা এমনভাবে তৈরি করা উচিত যাতে তাদের প্রত্যেকটি সেই সেটের সাথে সম্পর্কিত একটি ক্যাশে একটি নির্দিষ্ট উপায় অনুভব করে সুতরাং এখানে যে আর্গুমেন্টগুলি দেওয়া হয়েছে তা হল কন্ট্রোল পোর্ট এবং 10 20 30 এবং 40 ডেটা পোর্টগুলি কমান্ড লাইন থেকে নেওয়া হয়েছে এবং এই বিভিন্ন পূর্ণসংখ্যাতে সেট করা হয়েছে সূচক A0 A1 B0 এবং B1 তাই A0 এবং A1 0 এবং 1 স্থানান্তর করতে ব্যবহৃত হয় যখন B0 এবং BE কন্ট্রোল পোর্টের জন্য ব্যবহৃত হয় এবং যেখানে তারা যথাক্রমে বিজোড় বিট এবং জোড় বিট স্থানান্তর করতে ব্যবহৃত হয় আমরা যা করি তা হল আমরা বিভিন্ন ঠিকানা তৈরি করি মনে রাখবেন যে আমাদের 4 সেট ঠিকানা প্রয়োজন প্রতিটি 8টি ভিন্ন ঠিকানার সংগ্রহ সুতরাং এটি উদাহরণস্বরূপ A00 থেকে A07 একটি 8 উপায় 8 ওয়ে অ্যাসোসিয়েটিভ ক্যাশের সাথে মিলে যায় সুতরাং আমি এই সম্পর্কে বিস্তারিত জানাতে যাব না তবে এই ভিডিওটিতে আমরা আগে যা আলোচনা করেছি তা দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন কিভাবে 8টি ঠিকানা তৈরি করা হয়েছে যাতে তাদের সকলেই একই সেট অ্যাক্সেস করতে পারে আমরা ক্যাশে প্রয়োগ করা ন্যূনতম সাম্প্রতিক ব্যবহৃত এলআরইউ এর মতো নীতি অনুমান করি এবং এই সত্যটি অনুমান করি যে এই 8টি ঠিকানার সবকটিই একই ক্যাশে সেটে পড়বে তবে ক্যাশের বিভিন্ন উপায়ে তাই একইভাবে আমাদের কাছে A0 A1 ঠিকানাগুলি তৈরি করা হচ্ছে B0 ঠিকানা এবং BE ঠিকানাগুলি তৈরি করা হচ্ছে পরবর্তী জিনিসটি বেশ আকর্ষণীয় হবে তাই আমরা দেখব কীভাবে ডেটা প্রেরণ করা হচ্ছে আমরা প্রেরক থেকে প্রাপকের কাছে পাঠানো ডেটাকে নিম্নরূপ সংজ্ঞায়িত করেছি তাই এই বাইনারি বিট 011 এবং আরও অনেকগুলি ডেটা নিয়ে গঠিত এবং আমরা এখানে যা করি তা হল আমরা মেমরি তৈরি করতে শুরু করি এবং প্রকৃতপক্ষে সেগুলি পাঠাতে শুরু করি রিসিভার থেকে প্রেরক তাই গুরুত্বপূর্ণ এই বিশেষ জিনিস লুপ জন্য হবে সুতরাং প্রতিটি পুনরাবৃত্তি যুগ TIME PERIOD এর জন্য চালানো হয় এটি নিশ্চিত করা হয় যে প্রেরক প্রক্রিয়া থেকে অ্যাসিঙ্ক্রোনাসভাবে চলমান রিসিভারের কাছে এই তথ্যটি পড়ার জন্য পর্যাপ্ত সময় রয়েছে সুতরাং আমরা দেখি কিভাবে যুগকে সংজ্ঞায়িত করা হয় যা এখানে 128 তে সংজ্ঞায়িত করা হয়েছে যেমন এখানে দেখা হয়েছে এবং সময়কাল হল 224 যার মানে এই লুপগুলি মোট 224 128 বার চালানো হয় সুতরাং রিসিভারকে পর্যাপ্ত পরিমাণ সময় সংগ্রহ করার জন্য এটি যথেষ্ট দীর্ঘ হবে যে বিটগুলি প্রেরণ করা হচ্ছে তা সনাক্ত করতে আমরা যা করি তা হল বিভিন্ন অবস্থানে মেমরি অ্যাক্সেস তৈরি করা এখন tA 0 এবং tB 0 এই ঠিকানাগুলিতে লোড এবং সঞ্চয় করার ক্রিয়াকলাপগুলির সাথে সম্পর্কিত ডেটা প্রেরণ করা হচ্ছে। মনে রাখবেন যে tB ব্যবহার করা হয় ডেটা এবং নির্দিষ্ট বিজোড় বা জোড় বিটগুলিকে নিয়ন্ত্রণ করতে এবং tA যথাক্রমে 0s এবং 1s পাঠাতে ব্যবহৃত হয় সুতরাং মূলত এটিই যোগাযোগ যা প্রেরকের দ্বারা ঘটছে প্রেরক এই নির্দিষ্ট মেমরি ঠিকানাগুলিতে মেমরি অ্যাক্সেস করছে সুতরাং প্রতিবার প্রেরক আসলে এই ধরনের মেমরি অ্যাক্সেস করার সময় ক্যাশে উপস্থিত না থাকলে ডেটা একটি নিম্ন ক্যাশে থেকে আনা হবে এই ক্ষেত্রে L2 এবং L3 ক্যাশে এবং L1 ক্যাশে সংরক্ষণ করা হবে এবং সেইসাথে সংরক্ষণ করা হবে এই কিনতে নির্দেশিত নিবন্ধন হবে এখন রিসিভারের দিকে যা হয় তা হল যে রিসিভারটি এখানে দেখানো হিসাবে একই রকম লুপ চালায় কিন্তু রিসিভারও সেই নির্দিষ্ট লুপের সময় দেবে এখন সাধারণ ক্যাশে এবং সম্মত ক্যাশে সেটগুলির কারণে উদ্ভূত দ্বন্দ্বের কারণে দ্বন্দ্ব আসলে কিছু মেমরি অ্যাক্সেস দ্রুত এবং নির্দিষ্ট মেমরি অ্যাক্সেস ধীর হতে পারে তাই বর্ধিত সময় ইঙ্গিত করবে যে প্রেরকের দ্বারা নির্দিষ্ট ক্যাশে সেটে কিছু প্রেরণ করা হচ্ছে এবং সেইজন্য একটি মিস হয়েছে যে ডেটা নিম্ন ক্যাশে বা DRAM থেকে পুনরুদ্ধার করতে হবে ধন্যবাদ